হ্যালো সবাইকে এন পি টি ই এল অনলাইন সার্টিফিকেশন কোর্স ইঞ্জিনিয়ারিং ড্রiইং এবং গ্রাফিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন মডিউল তিনে আছি এবং এটা 27 নম্বর লেকচার গত class এ আমরা একটি থ্রি ডাইমেনশনাল অবজেক্ট নির্মাণ করেছি উদাহরণস্বরূপ এটা নিচ্ছি এই objectটা নিয়ে আমরা front view ও top view নির্মাণের চেষ্টা করেছিলাম আর এক homework problem হিসেবে আমরা তোমাদের side view নির্মাণের জন্য বলেছিলাম এই problem এর solution হচ্ছে এটি এখানে আমাদের top view lines observe করতে হবে এখানে front view linesও একসঙ্গে আছে এবং side view ওই সমস্ত lineগুলি দিয়ে সম্পূর্ণভাবে আবদ্ধ থাকবে আর এই objectটি এখানে project করা হবে এবং এই circleটি এখানে project করা হবে ওই circleএর centreটি যাচ্ছে সেখানে আজকের class এ আমরা বিভিন্ন object এর front view top view এবং side view সম্পর্কে আরও বিস্তারিত ভাবে দেখবো চলো আমরা এই সিঁড়ির বা staircaseএর জন্য অর্থগ্রফিক প্রজেকশন এর দিকে তাকাই দেখো এখানে একটি block আছে একটি 30 mm by 30mm rectangular block সেটি blockটি হয়তো এই box এ ই fit করে অতএব আমরা যদি সেই box এর ভেতর সে রকম কিছু তৈরি করছি তাহলে গোটা সিঁড়ির নির্মাণই fixed হবে আমরা যখন staircase বা সিঁড়ির connection এর দিকে তাকাইদেখবো যে সিঁড়ির প্রথম ধাপের দূরত্ব 10 mm দ্বিতীয় ধাপেরও 10mm এবং আর বাকিটাও 10 mm এই direction এ 15 mm র পর আমরা পদক্ষেপ দৈর্ঘ্য বা step length পাচ্ছি আরও 15mm আর এ হল আরো 15 mm এবং এটি হলো আরও 15 mm যা আমরা পেতে চলেছি এমন ধরনের নির্মাণ যা আমরা তৈরি করতে চলেছি চলো আমরা একে ধাপে ধাপে step by step দেখি সবার আগে আমাদের views identify করতে হবে এইদিকেই সর্বাধিক dimensions দেখা যায় তাহলে এটা pick করো front view direction এর জন্য এবং এটা হবে top view direction আর এটা হবে side view direction এখন এই viewগুলি আলাদা planes এ project করো এটা হতে পারে projection planes এর প্রথম quadrant এতে surfaceগুলির পেছনদিকটা হবে opaque কাজেই আমি যদি এর সমস্ত অংশকে সেই plane এর উপর front view হিসেবে project করি তাহলে আমরা magenta portionএর steps হিসেবে কি দেখতে থাকবো এখানে আমরা magenta portion কেই steps হিসেবে সেই opaque planeএর ওপর দেখব কারণ আমরা এই surfaceগুলি দেখতে পাই না তবে surface এর বাকি অংশটি আমরা এই অংশের সঙ্গে এই purpleটিতে দেখতে পাই কাজেই আমরা সেই case এর জন্য কি দেখব আমরা এই step দেখবো অতএব এই purpleটি এবং এই purpleটি match করে ও এই magenta সেই magenta অংশের view র সঙ্গে match করে চলো আমরা top view তে দেখি সেই opaque plane হচ্ছে top view র direction মানে নিচের দিক কাজেই আমরা যখন একটিকে project করছি এখানে L shape এর একটিকে L shape এর মধ্যে project করছি এই অংশটি সেখানে visible হবে এই stepটি সেখানে rectangle হিসেবে visible হবে এবং এই stepটি আরেকটি rectangle হিসেবে visible হবে একইভাবেside viewর জন্য আমরা যদি তাকাই এটা হলো side viewর দিক আমরা predominantly এই L shape টা দেখতে থাকব এবং সেই L shape হবে এটা এই surfaceটা আমরা দেখতে পারি না এই surfaceটা ও আমরা দেখতে পারি না যাইহোক এই surfaceটা এবং ওই surface টা predominantly দেখা যাচ্ছে কাজেই গোটা আয়তাকার অংশটি সেখানে দেখা যাবে একইভাবে এই আয়তাকার অংশটি সেখানেও দেখা যায় সেটাই wayside view র মত দেখা যাবে এরপরে আমরা যা করবো মানেযেহেতু এটা প্রথম quadrant thing গোটা opaque plane ই এখানে top view হিসেবে আসে একে unfold করেই এই level এ এই front viewটি আসে এবং এটাকে ওই দিকেই unfold করতে হবে কাজেই আমাদের side view আমরা যেদিক থেকে দেখছি সেদিকেই আসছে side view আসছে বামদিক থেকে ডানদিকে কাজেই এটা হচ্ছে বামদিকের view এই পথেই আমাদের এই projectionগুলি তৈরি করতে হবে তাই কাগজে drawing এর পর প্রথমে একটি front view আমরা তৈরি করবো তা হবে ধরো 10 mmএর আবার এটা 10mm এটাও 10mm এবং এটা হবে 30mm কাজেই একটা 30 by 30 square আমরা তৈরি করবো এর মধ্যে 10 mmএর একটা block তৈরি করবো আবার একটা 10mm block তৈরি করবো আবারও একটা 10mm block তৈরি করবো একবার সেটা হয়ে গেলে এই lineগুলি project কর একটি gap ছাড় আমরা কি দেখেছি ছবির ভিত্তিতে আমরা 4mm থেকে 20mmএর মতো gap আমরা ছেড়ে থাকি আবার একটি 30 mm by 30mm এর আরও একটি square আমরা আবার তৈরি করবো এতে এই line গুলি project করা হবে আর তা করা হলে আমরা এই ধরনের blockগুলিকে দেখবো এইভাবেই আমরা top view তৈরি করি একবার সেটি হয়ে গেলে এই দিকের project lineগুলি তৈরি করতে হবে কারণ এটাই সেই line যা আমরা project করতে যাচ্ছি আবারও minimum 4mm 20 mm র মতো gap ছাড়তে হবে এবার 30mm by 30mm মাপের একটি square তৈরি করো এই lineগুলি project করে এটা তৈরি করো তাতে projection এর পর যেমন দেখাবে সেটি এই ছবিতে আছে কাজেই এই বিভাগের homework হিসেবে চলো আমরা এই ধরনের objectকে এই জাতীয় pinকে visualize করি মানে আমরা এখানে একটা base বা ভিত্তি পেলাম সেখানে একটা base plate একটা rectangular plate আছেযাতে এই জাতীয় pinকে Solder বা ঝালাই করে আটকে দেওয়া হয়েছে তাই তোমরা একে দুটি object হিসেবে ভাবতে পারো একটি এই plate এ আর নিচে আরেকটি অতএব এটা হলো একটি dash যা নাকি pyramid ধরনের কাঠামো জাতীয় কিছুর ওপরের দিকে থাকা একটি plate দিয়ে যায়আর তা দেখতে আমাদের কাছে এই যে pinটি এরই মতো মানে এরকম ধরনের pin সেখানে আছে প্রথম ও দ্বিতীয় অংশে একবার যদি আমরা এই দ্বিতীয় অংশকে ওপরে যুক্ত করি সেটা এরকম দেখাবে যদি case টা সেরকমই হয় তাহলে আমরা কি object এর views নির্মাণ করতে পারি এটা করতে সবার আগে আমাদের ঠিক করতে হবে কোন দিকটা আমাদের সবচেয়ে বড় dimensions গুলো রয়েছে এবং সবচেয়ে কম আবৃত বা hidden lines দেবে যাকে আমরা এই দিক থেকে front view হিসেবে pick করবো এটাই front view র দিক যখন সম্পূর্ণ আমরা একে visualize করবো আমরা এখানে সম্পূর্ণ plateটি দেখতে পাবো এই lineটি ওই lineটির ওপর map করা থাকবে এবং সম্পূর্ণ অংশ আমরা দেখতে পাবো এবং এই lineগুলি সেটার ওপর map করা থাকবে এই lineগুলিও সেটার ওপর map করা থাকবে এবং একইভাবে তা হতে থাকবে কাজেই আমরা যদি frontal view টি draw করি তা দেখতে এটার মতো হবে এখানে একটি ত্রিভূজাকৃতি অংশ triangular portion আছে এবং সেখানেও কিছু রয়েছে যা আসার কথা রয়েছে আর নিচের দিকেও hidden বা আবৃত ধরনের কিছু রয়েছে সেটা একটা নির্দিষ্ট উচ্চতা দিয়ে যাচ্ছে যেখানে একটা slot আছে কাজেই আমরা সে ধরনের কিছু পেতে যাচ্ছি যদি আমরা top view থেকে দেখি তাহলে গোটা বিষয়টাই এর parallel বা সমান্তরালে থাকতে দেখবো আমরা এই rectangle টা দেখতে যাচ্ছি অতএব হয়তো বা এই গোটা rectangleটি আমরা দেখবো যদি ঠিক মাঝখানে একটা lineএর মতো কিছু থাকে কাজেই এখানে কোথাও আমাদের একটা line দেখতে হবে এবং তা এই pointগুলোতে যুক্ত হবে এর মানে এখানে কোথাও আমরা সেটা যুক্ত করতে যাচ্ছি তাহলে চলো আমরা এই অংশটা বাদ দিয়ে দিই